আবারো স্বাগতম সুতরাং এটি 31 নম্বর লেকচার এবং আজ আমরা আবার এই ডাবল ইন্টিগ্রালস চালিয়ে যাব কিন্তু বিশেষত এই পোলার ফর্ম সুতরাং ডাবল ইন্টিগ্রালস এ পোলার ফর্ম খুব দরকারী এবং আমরা অনেক উদাহরণের সাহায্যে দেখব যে যদি আমরা পোলার ফর্ম ইন্টেগ্র্যান্ড এবং কার্রেসপন্ডিং লিমিটস এ রূপান্তরিত করি তবে এই ইন্টিগ্রাল ইভালুয়েট করা অনেক সহজ হয়ে যায় সুতরাং আমরা পোলার ফর্ম এর জন্য যে পরিস্থিতি গুলো বিবেচনা করব যখন আমাদের কাছে উদাহরণস্বরূপ ডোমেন রয়েছে যা পোলার ফর্ম এর বর্ণনা করতে পারে সুতরাং উদাহরণস্বরূপ আমাদের কাছে সার্কুলার ডোমেন বা আমাদের অন্য কোনও ডোমেন রয়েছে যেখানে সীমানাগুলি এখানে এই ভ্যারিয়েবল r এবং ক্ষেত্রে নির্ধারিত হয় এই ক্ষেত্রে আমরা সহজেই ইন্টিগ্রালকে পোলার ফর্ম বা ইন্টেগ্র্যান্ড এ রূপান্তরিত করার কথা ভাবতে পারি সুতরাং যখন আমরা x2y2 ফর্মের মতো ইন্টিগ্রাল দেখতে পাই এবং তারপর আবার যেহেতু আমরা পোলার ফর্ম জানি কার্তেশিয়ান থেকে সম্পর্কটি xrcos এবং yrsin সুতরাং এই x2y2 হয়ে যায় r2 সুতরাং এটি বেশ কয়েকটি ক্ষেত্রে সরলীকরণ করে সুতরাং ইন্টিগ্রান্ড এবং ইন্টিগ্রেশন ডোমেন এর উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব যে পোলার ফর্ম এর জন্য যাওয়া ভাল কিনা সুতরাং আসুন আমরা এখন আলোচনা করি সুতরাং ধরুন আমাদের এখানে একটি পরিস্থিতি আছে ডোমেইনটি এই কার্ভ দ্বারা আবদ্ধ এটি r2θ এটি θ এর একটি ফাংশন এবং আরেকটি কার্ভ যা এখানে θ এর একটি ফাংশন সুতরাং আমরা পোলার কোঅর্ডিনেট এর কথা বলছি সুতরাং অরিজিন থেকে এই পয়েন্ট এর দূরত্ব হবে r এবং θ থেকে θ 0 axis এর অ্যাঙ্গেল হবে θ সুতরাং সেই পরিস্থিতিতে যখনই ডোমেইন এই দুটি কার্ভ দ্বারা আবদ্ধ হয় এখানে r1θ এবং r2θ তাহলে আমরা আসলে পোলার কোঅর্ডিনেট এর সাহায্যে সহজেই ইন্টিগ্রেশন করতে পারি কারণ এখানে এই ডোমেইন এর সীমাগুলি ইভালুয়েট করা সহজ কারণ r এর দিকে আমরা এই r1θ থেকে ডোমেইন এ প্রবেশ করছি এবং এটি r2θ থেকে এই ডোমেইনটি বিদ্যমান করছি সেক্ষেত্রে এবং θ অ্যাঙ্গেল এর জন্য আমাদের কাছে সেই θ এই আলফা অ্যাঙ্গেল থেকে যাচ্ছে সুতরাং এটি θ alpha angle এবং 2θ beta angle সুতরাং আমরা সহজেই পোলার কোঅর্ডিনেট এর সাহায্যে কার্ভ ডোমেন করতে পারি কিন্তু যদি আমরা কার্টেসিয়ান ফর্ম এ ডিসক্রেটাইজ করি তবে এই ডোমেনটি কভার করতে অনেক অসুবিধা হবে কারণ এটিতে এই কার্ভ রয়েছে যা r2θ এবং এখানে r1θ দ্বারা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে সুতরাং এখন যখন আমাদের এই পোলার কোঅর্ডিনেট গুলি থাকবে তখন ইন্টিগ্রালটি কী ফর্ম নেবে সুতরাং ধরুন আমরা এই ডোমেইনটিকে আবার কার্টেসিয়ান এর মতো ছোট সেল এ ডিসক্রেটাইজ করি এবং উদাহরণস্বরূপ এখানে বিবেচনা করি যে এই সেলটিকে আমরা Ai হিসেবে ডাকছি সুতরাং এই সেল এর জন্য আমাদের এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত রেডিয়াস বা এই লাইনের যে কোনও পয়েন্ট রয়েছে এটি ri সুতরাং অরিজিন থেকে এর দূরত্ব টি হল ri এবং তারপর আমরা এখানে ri বাই riri তে ইনক্রিমেন্ট নিয়ে এখানে অন্য রেডিয়াস এ পৌঁছানোর জন্য এই পয়েন্ট এ পৌঁছাই

Airiri2i2 ri2i2 2ririΔri2i2 riri2riΔi ririi সুতরাং কার্টেসিয়ান এর কেস এ আমাদের যা আছে তার চেয়ে এটি আলাদা সুতরাং যখন আমরা কার্টেসিয়ান এর জন্য একই কাজ করেছি তাই আমরা x এর দ্বারা এই দিকে এবং y এর দ্বারা এই দিকে এটি ইনক্রিমেন্ট পাচ্ছিলাম এবং তারপর এই এরিয়াটি কেবল Δx এবং Δy হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা সার্কুলার বা পোলার কোঅর্ডিনেট এর কথা বলছি এই ডোমেন এর এই রিজিওন এর এরিয়া ririi কার্টেসিয়ান কোঅর্ডিনেট থাকাকালীন এটি কেবল x এবং y এর দিকে আমরা যে ইনক্রিমেন্ট তৈরি করেছি তার পণ্য ছিল সুতরাং এখানে একটি অতিরিক্ত ফ্যাক্টর এই ri উপস্থিত হয়েছে এবং এখন এই কারণে আমরা এখন এই ডোমেইন এর উপর i যে ইন্টিগ্রাল তা সংজ্ঞায়িত করবে যা এই লিমিট দ্বারা পোলার ফর্ম এ বর্ণনা করা হয়েছে সুতরাং আমরাও তাই করব সুতরাং যদি কোনও ফাংশন দেওয়া হয় তবে আমরা সেই ফাংশনের ভ্যালুটি এমন একটি পয়েন্ট rij এ গণনা করব যাতে এর মধ্যে কোথাও রয়েছে এখন এই রিজিওন rij পয়েন্ট এবং j পয়েন্ট এই Aj দ্বারা গুণিত কার্টেসিয়ান এর অনুরূপ কিন্তু এখন এই j1nfrjj Aj থেকে তাই এখন আমরা ইন্টিগ্রাল ফর্ম লিখব θαrr1rr2frθrdrdθ আরেকটি এখন লিমিট আমাদের এখন এই ডোমেইন এর জন্য বিবেচনা করতে হবে কিন্তু এগুলো পোলার ফর্ম এ দেওয়া হয় সুতরাং এটি r এর জন্য খুব সহজ আমরা r1θ থেকে ডোমেইন এ প্রবেশ করছি এবং r2θ থেকে ডোমেইন থেকে বিদ্যমান করছি এবং থিটা অ্যাঙ্গেল α to β পরিবর্তিত হয় সুতরাং এগুলি r এর জন্য লিমিট এবং আমাদের জানা উচিত যে এই r ফ্যাক্টরটি পোলার ফর্ম এর তুলনায় অতিরিক্ত হিসাবে এসেছে যেখানে আমরা কেবল dx এবং dy ব্যবহার করি সুতরাং এখানেও আমাদের ফাংশন রয়েছে এবং তারপরে এটি এখানে এই কোঅর্ডিনেট ইভালুয়েট করা হবে r θ এবং অতিরিক্ত ফ্যাক্টর r এবং তারপরে dr dθথাকবে এবং রিজিওনটি কভার করার জন্য আমাদের এই রেঞ্জগুলি বিবেচনা করতে হবে θαrr1rr2frθrdrdθ ঠিক আছে তাই এখন আমরা এখানে দেখব যে কিভাবে কার্টেসিয়ান ইন্টিগ্রাল কে পোলার ফর্ম এ রূপান্তর করা যায় যদিও আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে কীভাবে পোলার ফর্ম এ ইন্টিগ্রাল লেখা যায় সুতরাং ধরুন কার্টেসিয়ান কোঅর্ডিনেট∬Rfxydxdy ফর্মের মধ্যে কিছু রিজিওন r এ ইন্টিগ্রাল দেওয়া হয়েছে সুতরাং আপনি এখন পোলার ফর্ম এ রূপান্তর করতে যা করবেন আমরা এই xrcos কে yrsin দ্বারা প্রতিস্থাপন করব এবং এই dx dy কেrdrdθ দ্বারা প্রতিস্থাপিত করব এবং তারপর r এর সাথে আমাদের করেসপন্ডিং লিমিট স্থাপন করতে হবে যা r রিজিওনকে কভার করে সুতরাং এখানে ∬Gfrcos rsin rdrdθ কারণ এই এরিয়াটি ছোট রিজিওন যা আমরা এই মাত্র পোলার কোঅর্ডিনেট এর ক্ষেত্রে দেখেছি এটি rdrdθ হিসাবে আসে যখন কার্টেসিয়ান এর ক্ষেত্রে এটি dx dy ছিল সুতরাং যা আবার গুরুত্বপূর্ণ তা হল আমরা xrcos টি ইন্টিগ্রাল এ প্রতিস্থাপন করি এবং এই dx dy টি rdrdθ দ্বারা প্রতিস্থাপিত হবে এবং এই G মূলত স্বাভাবিকভাবে একই রিজিওন কিন্তু এখন এটি পোলার ফর্ম এর দিক থেকে বর্ণনা করা হয়েছে সুতরাং আমরা এখন উদাহরণের সাহায্যে দেখব কীভাবে পোলার ফর্ম এ ইন্টিগ্রাল ইভালুয়েট করা যায় সুতরাং এখন আমরা গণনা করতে চাই আমরা প্রথম quadrant এর একটি circle এর radius a গণনা দিয়ে শুরু করতে চাই সুতরাং আমাদের একটি circle এর radius a রয়েছে এবং আমরা area টি গণনা করতে চাই সুতরাং আবারও area টির জন্য আমাদের কেবল ধরে নিতে হবে যে এই ফাংশন f হল 1 এবং তারপর আমরা rdrdθ এর উপর এই ইন্টিগ্রালটি পাবো যা আমাদের area টি দেবে যেমন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটগুলিতে করেছি সুতরাং এখানে circle এই area টি θ0 to2 দ্বারা দেওয়া হবে সুতরাং এখানে এটি circle এবং radius a সুতরাং উদাহরণস্বরূপ লিমিটটি হল সুতরাং এই দুটি থেকে পৃথক এবং থেকে আলাদা হবে 2 সুতরাং জন্য 0 থেকে 2 পর্যন্ত এই লাইনে হল 0 এবং এখানে এই লাইনে যখন আমরা পৌঁছাই তখন ভ্যালু 2 হয় এবং r পরিবর্তিত হয় 0 থেকে এটি 0 থেকে এই circle পর্যন্ত শুরু হয় যা r a সুতরাং r এর লিমিট 0 থেকে circle r a পর্যন্ত হবে এবং এই 0 থেকে 2 পর্যন্ত পরিবর্তিত হয় সুতরাং আমাদের কেবল এই ইন্টিগ্রাল ইভালুয়েট করতে হবে যা এখানে থাকবে r a22 সুতরাং উপরের লিমিটটি a হবে সুতরাং a22 এবং তারপরে আউটার ইন্টিগ্রাল থেকে আমরা যখন সম্পর্কে ইন্টিগ্রেট হব তখন আমরা পাব যা আমাদের 2 দেবে তাই এটি সার্কুলার রিজিওন এর এই অংশের ক্ষেত্র Aθ02r0ardrdθ a222 a24 সুতরাং এখানে a24 যা আমরা পোলার বা পোলার ফর্ম এর ইন্টিগ্রাল এর সাহায্যে সহজেই ইভালুয়েট করেছি কিন্তু আমরা যদি কার্টেসিয়ান ফর্মে করি তাহলে এটি কিছুটা জটিল হবে কারণ আমাদের এখন x এবং y এর লিমিট আঁকতে হবে এবং এতে কার্টেসিয়ান ফর্মে circle টি থাকবে সুতরাং পোলার ফর্ম এর circle ইকুয়েশন টি কেবল ra সুতরাং এই রিজিওনটি কভার করতে আমরা r0 থেকে ra যাচ্ছি তবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট এটি x2y2a2 হবে সুতরাং আমাদের প্রথমে x বা y এর লিমিট গণনা করতে হবে কিনা সেই অনুযায়ী আমাদের এই a2 x2 এবং a2 y2 পেতে হবে যাতে এই ইন্টিগ্রালটি অল্প জটিল হয়ে উঠবে সুতরাং পরবর্তীতে এগিয়ে গিয়ে আমাদের এই সমস্যাটি এখন আপনি এই ইন্টিগ্রাল ∬Rex2y2dydx ইভালুয়েট করতে চান এবং এই R হল semicircular রিজিওন যা x axis এবং কার্ভ y1 x2 দ্বারা আবদ্ধ সুতরাং এই কার্ভটি y21 x2 অর্থ এই x2y21 সুতরাং এটি একটি circle সুতরাং আমাদের এখানে একটা circle আছে এবং তারপরে x axis এবং আমরা semicircular রিজিওন এর কথা বলছি সুতরাং এই x axis এবং circle এর এই উপরের অংশ দ্বারা আবদ্ধ সুতরাং আপনি যদি এখানে রিজিওনটি আঁকেন যা অর্ধেক circle এবং এর রেডিয়াস 1 হবে এবং তারপরে আমাদের এখানে x axis রয়েছে সুতরাং এই রিজিওনটিই আমরা এই রিজিওন এ ইন্টিগ্রেট করতে চাই সুতরাং আবার যেহেতু আমাদের circular রিজিওন রয়েছে তাই পোলার কোঅর্ডিনেট ব্যবহার করা অনেক সুবিধাজনক হবে দ্বিতীয়ত এখানে আমাদের ইন্টিগ্র্যান্ডে x2y2 এর মতো এই শব্দটি রয়েছে যাতে ইন্টিগ্রাল ইভালুয়েট এর জন্যও এটি সহজ হয়ে উঠবে সুতরাং যদি আমরা এখন ইন্টিগ্রাল গণনা করি যা ∬Rex2y2dydx হবে সুতরাং এখানে যদি আমরা পোলার ফর্ম এ প্রথমে সমস্ত ইন্টিগ্র্যান্ড লিখে দিই কারণ আমরা এখন xrcos এবং yrsin ইন্টিগ্র্যান্ড এ প্রতিস্থাপন করছি যা আমাদের এই x2y2r2 দেবে সুতরাং আমরা এখানে θ0r01er2rdrdθθ0er2201dθ12e 1 পাব সুতরাং এই পোলার কোঅর্ডিনেট ব্যবহার করতে পারেন এটি ইভালুয়েট করা অনেক সহজ সুতরাং আসুন আমরা এখানে আরেকটি সমস্যা নেই সমস্যা নম্বর 2 সুতরাং সমস্যাটি হল cardioid r21cos θ এর ভিতরে এবং r1 রিজিওন এর বাইরে circle r1 এর ভিতরে থাকা এরিয়াটি গণনা করা সুতরাং এখানে circle এর রেডিয়াস রয়েছে 2 সেন্টার 0 সুতরাং এটিই এই circle এবং তারপরে আমাদের কাছে এই cardioid r1 রয়েছে সুতরাং আমাদের প্রথমে যথারীতি রিজিওনটি আঁকতে হবে সুতরাং এক্ষেত্রে আমাদের এই cardioid আছে এবং তারপরে আমাদের এখানে রেডিয়াস 2 এর circle রয়েছে এবং তারপরে এখানে কী জিজ্ঞাসা করা হয় যা cardioid এর ভিতরে এবং circle এর বাইরে r 2 সুতরাং এর অর্থ আমরা এখানে circle এর বাইরে এবং এই cardioid এর ভিতরে এই সম্পর্কে কথা বলছি সুতরাং এই রিজিওনটির আমরা এখন এরিয়াটি খুঁজে পেতে চাই এবং স্বাভাবিকভাবেই আমরা পোলার কোঅর্ডিনেটগুলি ব্যবহার করব কারণ এটি আবার অনেক সহজ θ2π2r221cos rdrdθ θ2π21241cos 2 4 dθ θ2π222cos dθ 42sin 12θsin 2θ 20π2 421224248π সুতরাং এই রিজিওন এর এই এরিয়াটিই চিত্রে আঁকা হয়েছে এবং আবার পোলার কোঅর্ডিনেট এর সাহায্যে এটি ইভালুয়েট করা খুব সহজ ছিল সুতরাং পরবর্তী সমস্যায় আসা সমস্যা নম্বর 3 সুতরাং পোলার কোঅর্ডিনেট ব্যবহার করে y1 লাইনের উপরে এবং y3x লাইনের নীচে x2y24 circle দ্বারা আবদ্ধ xy plane এর r রিজিওন এর এরিয়াটি খুঁজে পাবে সুতরাং আমাদের দুটি লাইন আছে y1 এবং আমাদের কাছে y3x আছে এবং তারপর circle টি এখানে x2y24 সুতরাং এটাই পরিস্থিতি circle এবং তারপর এখানে এই লাইন আছে y3x এবং তারপর লাইন আছে y1 y3x এবং তারপর এই circle যা x2y24 দ্বারা দেওয়া হয় এখন উপরের এই লাইন দ্বারা এবং নীচে এই লাইন দ্বারা circle টি আবদ্ধ সুতরাং এই রিজিওনটি আমরা পোলার কোঅর্ডিনেট ব্যবহার করে এরিয়াটি খুঁজে পেতে চাই সুতরাং এই ক্ষেত্রে এখন আমাদের r এবং θ জন্য লিমিট দেখতে হবে সুতরাং আমরা r এর দিকে এগিয়ে চলেছি সুতরাং এই পয়েন্ট থেকে এবং আমরা সেই পয়েন্ট এ যাচ্ছি সুতরাং আমাদের এখানে এটি প্রয়োজন এবং আমাদের এটি প্রয়োজন তাই এই দুটি অ্যাঙ্গেল সুতরাং প্রথমে আমাদের এই পয়েন্টগুলি গণনা করতে হবে যেখানে এই লাইনগুলি মিলিত হচ্ছে সুতরাং y একটি লাইনের সমান এবং তারপরে আমাদের এখানে circle টি রয়েছে x2y24 সুতরাং আমরা যদি 1 রাখি x এর ভ্যালু আপনি পাবেন 3 এবং পয়েন্ট হিসাবে পাবেন এখানে 1 এবং এই ক্ষেত্রে যেহেতু y 3 x এর সমান সুতরাং এখন এর সাথে আমরা সহজেই এই অ্যাঙ্গেলটি গণনা করতে পারি কারণ ভার্টিকাল ডিসটেন্স হল 1 এবং এখানে প্রথম অ্যাঙ্গেল এর জন্য 3 রয়েছে সুতরাং tan এর হবে 13 এবং আমরা পেতে পারি যে এই 6 সুতরাং এটি 6 π6π3rcosec θr2r dr dθπ 33 সুতরাং গুরুত্বপূর্ণ হল রিজিওনটি আঁকা এবং ইন্টিগ্রেশন এর লিমিট নির্ধারণ করা এখন পরবর্তী সমস্যার দিকে এগিয়ে গিয়ে আমরা parabola paraboloid z9 x2 y2 এবং ইউনিট circle দ্বারা নিচে এবং সলিড রিজিওন দ্বারা উপরে আবদ্ধ ভলিউম খুঁজে পেতে চাই সুতরাং এই ইউনিট circle এর উপরে আমরা এই paraboloid এর ভলিউম পেতে চাই সুতরাং এখানে আমরা ইউনিট circle পেতে পারি সুতরাং আমরা এখন রিজিওনটি জানি এবং আমরা সহজেই লিমিট আঁকতে পারি সুতরাং r 0 থেকে 1 পর্যন্ত যাবে θ লিমিট এর জন্য আমাদের ইউনিট circle রয়েছে এটি 0 থেকে 2π হবে এবং আমাদের কাছে ইন্টিগ্রান্ড 9 x2 y2রয়েছে যা পোলার কোঅর্ডিনেট এ r2 হয়ে যাবে এবং তারপর আমাদের r dr dθ আছে তাই এটি এখানে ইন্টিগ্রান্ড এবং তারপর এই r dr dθ সুতরাং পোলার কোঅর্ডিনেট এ এই x2y2 যা r2 হয়ে যায় সুতরাং আমরা এই 9 r2 এবং r dr dθ পেয়েছি যা আবার ইভালুয়েট করা খুব সহজ এবং এটি 172 আসছে এই লিমিটগুলির জন্য এই ইন্টিগ্রাল ইভালুয়েশন শেষ উদাহরণ আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ 00e x2y2dxdy যা পোলার কোঅর্ডিনেট এর সাহায্যে আমরা ইভালুয়েট করতে পারি তাই 0 থেকে এবং তার মানে আমরা এখানে পুরো পর্যন্ত এই প্রথম quadrant সম্পর্কে কথা বলছি এবং তারপরে e x2y2dxdy সুতরাং এই রিজিওন এর জন্য এখন r এবং এর দিক থেকে তাই 0 থেকে 2 পর্যন্ত পরিবর্তিত হয় এবং r 0 থেকে পর্যন্ত পরিবর্তিত হয় এবং e x2y2 হয়ে যায় r2 এবং তারপর dr dθ θ02r0e r2r dr dθθ02 12e r20dθ1224 সুতরাং এই ইন্টিগ্রাল এর ভ্যালু হল 4 যা খুব সহজ যখন আমরা পোলার কোঅর্ডিনেট ব্যবহার করি কিন্তু এটা খুব কঠিন যদি আপনি কার্টেসিয়ান কোঅর্ডিনেট এর উপর করতে করেন এখানে শুধু উপরের উদাহরণের উপর ভিত্তি করে একটি নোট যদি আপনি এই I0e x2dx বিবেচনা করেন যা অন্য ইন্টিগ্রাল এর সমান আমি y এর শর্তাবলী বিবেচনা করছি সুতরাং কেবল ইন্টিগ্রাল ভ্যারিয়েবল এর নামটি এখন y তে পরিবর্তিত হয় তবে কোনও ব্যাপার নয় কারণ ভ্যালু একই হবে এবং আমরা এই দুটি ইন্টিগ্রাল এর প্রোডাক্ট বিবেচনা করি যার অর্থ 0e x2dx0e y2dy I0e x2dx0e y2dy I0e x2dx0e y2dy 00e x2y2dxdy 4 ⟹0e x2dx2 সুতরাং উপসংহারটি পোলার ফর্ম এ ডাবল ইন্টিগ্রাল খুব গুরুত্বপূর্ণ এবং প্রধানত কিছু ইন্টিগ্রাল এর অংশ যেমন আমরা ঠিক আগে দেখেছি খুব সহজ হয়ে যায় আমরা পোলার কোঅর্ডিনেট এ পরিবর্তন করে সহজেই ইভালুয়েট করতে পারি এবং ইন্টিগ্রাল ইন্টিগ্রান্ড এবং ডোমেন এর উপর ভিত্তি করে আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারি যে কার্টেসিয়ান বা পোলার ফর্ম টি থেকে ভাল কোন ফর্ম আমরা কিছু উদাহরণের মাধ্যমে তা দেখেছি এবং এই রেফারেন্সগুলি আমরা এই বক্তৃতা গুলো প্রস্তুত করতে ব্যবহার করেছি এবং আপনাকে অনেক ধন্যবাদ